আসুন এখনই এই শক্তি সংগ্রহের সার্কিট দিয়ে শুরু করা যাক এবং কীভাবে চলবেন তা আমাদের দেখতে দিন আসুন আমরা এমন কিছু গ্রহণ করি যা খুব জনপ্রিয় এবং আমরা চলার সাথে সাথে অন্যান্য শক্তি সংগ্রহের উত্সগুলিও লক্ষ্য করি তবে শুরু করার জন্য আমাদের সৌর প্যানেল দিয়ে শুরু করা যাক আপনি ভাবতে পারেন এমন সহজ জিনিস এখন সৌর প্যানেল আমরা আপনাকে উল্লেখ করেছি আমি এই বিষয়ে আপনাকে উল্লেখ করেছি যে সৌর প্যানেল বা এই ফসল কাটার ডিভাইসগুলির মধ্যে সর্বদা একটি পয়েন্ট থাকে যেখানে তারা আপনাকে সর্বাধিক শক্তির অধিকার সরবরাহ করে সুতরাং আপনি এই জিনিসটির কথা স্মরণ করুন যা আমরা পরিবেষ্টিত অবস্থার অধীনে সর্বাধিক পাওয়ার ট্রান্সফার সম্পর্কে উল্লেখ করেছি যার অর্থ আপনাকে সর্বাধিক পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম এবং চিপগুলি দেখতে হবে যা মূলত এমন উপাদান যা শক্তি সংগ্রহের অ্যাপ্লিকেশনগুলির জন্য মূলত কার্যকর হবে সুতরাং আসুন আসুন আমরা কেন এটি গুরুত্বপূর্ণ বিষয় তা দেখি আমি যা করব তা হল আমি খুব স্বজ্ঞাত্মক কিছু আঁকব আসুন আমরা ধরে নিই যে এটি সময় এই সময় অক্ষ সুতরাং আমাকে এটি একটু ক্লিনার সময় লিখতে দিন এটি সময় অক্ষ এখন আমি যা করবো তা যা যা পাওয়ার কন্ডিশনার বা যা ই সিস্টেমের আউটপুট হল আমাদের এই পয়েন্টে ভোল্টেজ ঠিক করে দেয় এবং আমাদের বলি যে এটি কিছু 33 ভোল্ট কিছু আউটপুট পয়েন্ট কিছু ভোল্টেজ পয়েন্ট এখন আউটপুট লোড হিসাবে আউটপুট লোড হিসাবে এটি বলা হয় যে আপনি এই লোডটি পরিবর্তন করতে থাকায় Vout বলুন এটি হল Rload কারণ আপনি এই সম্ভাব্য মিটার দ্বারা এই Rload লোড করে চলেছেন মূলত ভোল্টেজ হ্রাস পাবে সুতরাং আপনি এখানে রয়েছেন এবং R র মানটি লোড করার সাথে সাথে ভোল্টেজটি ঠিক এইভাবে নামতে থাকবে স্পষ্টত 0 ভোল্ট হয় এই ভোল্টেজটি কখন এখানে পড়তে থাকে এবং যখন বর্তমান বৃদ্ধি শুরু হয় আসুন আমরা বর্তমানের মতো ক্রমবর্ধমানটিকে আঁকুন সুতরাং এটি I আমি নিশ্চিত যে সকলেই সম্মত হন এটি কিছুই নয় তবে এটি হল I এবং এটিই Vout যা আপনি পরিমাপ করছেন এটিই Vout এটি আপনার Vout কেবল পয়েন্ট দেখুন এখানে একটি পয়েন্ট রয়েছে যা মূলত এই ভোল্টেজ এবং বর্তমান বক্ররেখা উভয়কে ছেদ করে যা খুব ভাল অনুকূল বিন্দু যা আপনি মূলত এর বাইরে যা করেন তা আপনাকে কোনও ভোল্টেজ দেয় না ভোল্টেজ 0 এ চলে যাবে এবং নীচের যে কোনও কিছু আপনি সম্পূর্ণরূপে লোড করছেন না এর অর্থ আপনি পর্যাপ্ত পরিমাণ কারেন্ট অঙ্কন করছেন না এটি একটি সমস্যাও কারণ ভারগুলি কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে current এবং ভোল্টেজের পর্যাপ্ত শক্তি প্রয়োজন এবং বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করা হবে না অতএব এটি আমার sweet স্পট যা সম্পর্কে আপনাকে চিন্তিত রাখতে হবে এবং এটি প্রকৃতপক্ষে সর্বাধিক পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং পয়েন্ট বা সর্বোচ্চ পাওয়ার পয়েন্ট সঠিক সুতরাং যে কোনও শক্তি সংগ্রহের ব্যবস্থা যে কোনও ফসল সংগ্রহের ব্যবস্থা বিশেষত যদি আপনি সৌর বা বাতাসের দিকে তাকিয়ে থাকেন বা এই পরিবর্তনশীল ইনপুট শক্তি উত্সগুলির কোনও একটিতে আপনাকে আইসি চিপ উপাদানটি সম্পর্কে উদ্বেগ করতে হবে যা মূলত আপনাকে সর্বোচ্চ পাওয়ার পয়েন্ট দেবে কারণ ইনপুটটি হল সব সময় পরিবর্তন স্পষ্টতই দেখা যাচ্ছে যে আমি এটিকে ঘষি যাতে আমাদের অন্যান্য অংশ সম্পর্কে স্পষ্টভাবে কথা বলার যথেষ্ট জায়গা থাকে যা এর সহজতর অর্থ এলডিও এবং বাক কনভার্টারের বিপরীত যেখানে আমরা জানলাম যে সেখানে একটি নির্দিষ্ট V¿ আছে এবং তারপরে স্থিতিশীলতার উদ্দেশ্যে আমাদের কাছে একটি নির্দিষ্ট Vout আউটপুট ক্যাপাসিটার আউটপুট ক্যাপাসিটার রয়েছে যা আমরা এটি আগে আলোচনা করেছি এটি একটি এলডিও এটি এমন একটি অনুমান করে যে V¿ সবসময় সেখানে থাকে এই ধারণাটি তৈরি করে যে Vout উপস্থিত থাকায় শ্রদ্ধার সাথে রয়েছে তবে ফসল কাটার সার্কিটে আপনি জানেন না যে আপনার V¿ আসলে আসবে কিনা সেখানে আছে এটি অন্তরঙ্গভাবে রয়েছে এটা কি মাঝে মাঝে হয় না সুতরাং এটি একটি সমস্যা সুতরাং যদি না সিলিকনে পর্যাপ্ত পরিমাণ যুক্তি থাকে যা জিনিসগুলিকে স্মার্ট করে তোলে এবং ধরে নিয়েছে যে সর্বাধিক পাওয়ার পয়েন্ট ট্র্যাকিংয়ের মতো অ্যালগরিদম তখন খুব কম গ্রেডের সাথে খুব কম গ্রেড সম্পর্কিত অনুমানগুলি কম নয় আমি বলব কম গ্রেডের ইনপুটগুলি পাওয়া যায় খুব খুব কম গ্রেড ইনপুট সম্পর্কিত নিম্ন গ্রেড অনুমানগুলি এ জাতীয় সমস্ত শক্তি সংগ্রহের জন্য উপযুক্ত এমন একটি উপাদান আনার জন্য করতে হবে এটি মূল বিষয় সুতরাং এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে এটিও সম্ভব যে শক্তি সংগ্রহের চিপস শক্তি সংগ্রহের চিপগুলি গ্রহণ করেন এবং আপনি V¿ প্রয়োগ করলে এখানে আপনি মূলত 2 ধরণের আউটপুট পান একটিকে সাধারণ Vout বলা হয় অন্যটিকে VLDO বলা হয় এটি সাধারণত 22 ভোল্টের পরিসরের আশেপাশে থাকে এবং এটি সাধারণত আপনি আউটপুট লোডের সাথে সংযুক্ত যা হতে পারে 33 ভোল্ট ইনপুটটি নিম্ন গ্রেডের যদি আপনি সম্ভাব্য ইনপুট হিসাবে একটি সৌর প্যানেল গ্রহণ করেন তবে একটি একক সৌর প্যানেল উজ্জ্বল সূর্যের আলোতে পরিমাপ করবে এটি আপনাকে সর্বোচ্চ প্রায় 05 সম্পর্কে 550 দিতে পারে আমি বলতে চাই এটি আমাকে 550 550 বা 600 সর্বাধিকমিলিভোল্ট হিসাবে লিখতে দিন এবং খুব কম নীচে এটি সর্বাধিক আলোক শর্তের বহিরঙ্গন এবং এটি আপনাকে সম্পূর্ণতার জন্য 250 মিলিভোল্ট পর্যন্ত দিতে পারে এবং আমি ন্যূনতম ইনপুট আলোক শর্তের নীচে 025 ভোল্ট হিসাবে বলব ন্যূনতম শর্ত এটি সাধারণত অন্দরের মধ্যে থাকে আপনি কীভাবে জানতে পারবেন একটি মাল্টিমিটার ব্যবহার করা অন্যটি হল ইঞ্জিনিয়ার হিসাবে কিছু নম্বর প্রয়োজনীয়ভাবে জানা যা আপনাকে আপনার সিস্টেমটি ডিজাইনের অনুমতি দেবে আপনার শক্তি সংগ্রহের সিস্টেমটি System মূলত ব্যবহৃত হতে পারে বা আপনার এমবেডেড সিস্টেম বা আপনার আইওটি সিস্টেম আপনার আইওটি ডিভাইস যার জন্য আপনি পরিকল্পনা করছেন এই শক্তি সংগ্রহের ব্যবস্থা গৃহমধ্যস্থতে প্রয়োগ করা যেতে পারে বা এটি আমরা যা বলেছিলাম ঠিক এটি বহিরঙ্গন হতে পারে যদি এটি ইনডোর হয় তবে আপনার জানা উচিত যে হালকা শক্তির পরিমাণ কী ইনডোরের মধ্যে কী রকম আলোকসজ্জা রয়েছে তা হালকা শক্তি কি ঠিক আসছে না আমাকে হালকা আকারে শক্তি আলোকরূপে শক্তি এবং কী ধরণের লাক্স তা আবার লিখতে দিন ইনডোর পাশাপাশি আউটডোর উপলভ্য আপনার কোনও পরিকল্পনা করার আগে আপনাকে অবশ্যই এটি জানতে হবে তার জন্য আপনি খুব সস্তা লাক্স মিটার লাক্স মিটার ব্যবহার করেন এবং লাক্স মিটারটি কী আমি এখন আপনাকে দেখাব আসুন একটি পরিমাপ করি আসুন লিখিত শর্তে দেখতে দিন যে লাক্স পরিমাপ করা হচ্ছে তার পরিমাণ তার জন্য আমি এই লাক্স মিটারটি টেনে আনব এবং আপনি এখনই এটি দেখতে পাবেন 0 পড়ছে তখন আমি যা করব তা আমি এই ঢাকনাটি নিয়ে যাব এবং আমি এটি সেখানে থাকা ইনডোর আলোর বিপরীতে রাখব এটি প্রায় 1000 লাক্স পড়ার সম্পর্কে প্রায় নয়শ প্রায় কাছাকাছি এবং তাই এটি 900 এবং 930 লাক্সের মধ্যে ওঠানামা সুতরাং কেবলমাত্র সবকিছু ভালভাবে কাজ করছে কিনা তা দেখার জন্য আমি এখানে এখানে উল্লেখ করব তবে আমি কেবল এটির বিপরীত করব এটি উপাদান যা আসলে এটি পড়ছে সুতরাং আমি কেবল এটির বিপরীত হয়েছি যদি আমি এটির বিপরীত করি তবে আমার এখানে কম আলো পাওয়া উচিত আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে 200 পেয়েছেন তবে আপনি 200 এর কাছাকাছি কিছু অন্য মান পেতে পারেন এটি প্রায় 185 এর মতো সুতরাং আমি যদি এটি বন্ধ করি তবে 0 থেকে ফিরে যেতে হবে হ্যাঁ আমি এটি বন্ধ করে দিয়েছি এবং আমি এখানে এটি আবার খুলি এবং তাই আপনি প্রায় 200 লাক্স দেখতে পাবেন যদি আমি এটির মতো এটি খুলি এবং লাইট বাল্বের বিরুদ্ধে এটির মুখোমুখি হই তবে আমি 900 লাক্স পাচ্ছি সুতরাং আপনি দেখুন এটি আপনাকে একটি বড় গল্প বলছে এটি আপনাকে একটি খুব বড় গল্প বলছে কেবল সৌর অন্দরের সোলার প্যানেলটি রাখুন না এটি কিছু স্বেচ্ছাসেবী অবস্থান এবং বলুন আমি 200 লাক্স পাবো বা আমি 400 লাক্স পাব এবং আমি খুশি হব যে আপনি আপনার প্যানেলগুলি এমনভাবে সাজিয়ে রাখবেন না যেভাবে আপনার অন্দর সোলার প্যানেলটি আপনার ইলেক্ট্রনিক্স কাজ করবে এমন হালকা শক্তির পরিমাণ বাড়িয়ে তুলতে সক্ষম হবেন এমন পদ্ধতিতে আপনি সাধারণত অভ্যন্তরের অভ্যন্তরে কোন ধরণের প্যানেল ব্যবহার করেন ঠিক আছে এটি আপনার পরবর্তী প্রশ্ন সুতরাং আমি আশা করি আপনার জন্য এই বিক্ষোভটি ভাল ছিল সহজ লাক্স মিটার কেবল কয়েক শ টাকার জন্য পাওয়া যায় আপনি এটি কিনতে পারেন এবং একটি শক্তি নির্ধারণের সাথে ইনডোর অ্যাপ্লিকেশনগুলির জন্য আপনার আইওটি ডিভাইসটি শুরু করার আগে একটি পরিমাপ করতে পারেন যা আপনি এটি করতে চান শেষ খুব ভাল সুতরাং আমি এটি পিছনে রাখব এবং আমি আপনাকে আরও কিছু দেখাব আমি আপনাকে যে ধরণের প্যানেলগুলি দেখাতে চাইছি এটি হল এটি একটি সৌর প্যানেল আপনি দেখুন এটি প্রায় আমি 2 সেন্টিমিটার ক্রস 2 সেন্টিমিটার এবং আপনার আইওটি ডিভাইস এবং ইলেকট্রনিক্সগুলি সম্ভবত পিছনে ফিট করব এটি এবং আমাদের বলুন যে এটি আপনার বিল্ডিংয়ের ভিতরে বা আপনার বাড়ির অভ্যন্তরে কিছু পরামিতিগুলির কিছু পর্যবেক্ষণ করছে এটি কিছু সাধারণ কিছু পরামিতি হতে পারে যা এটি পরিমাপ করছে স্পষ্টতই আপনি বড় প্যানেলগুলির কথা বলছেন না যা আপনি ট্র্যাফিক সিগন্যালের জন্য আউটডোর এ দেখে থাকতে পারেন এবং আপনি যেখানে কয়েকশ ওয়াট প্রয়োজন বলে কথা বলছেন সেখানে আপনি বাস্তবে ক্ষমতার কথা বলছেন সুতরাং আপনি বলতে পারেন যে তাত্ত্বিকভাবে এটি আপনাকে প্রায় 2 মিলিওয়াট পাওয়ার দিতে হবে আমি দক্ষতা হিসাবে 10 শতাংশ নিয়েছি এবং আমি মনে করি আপনি ভাগ্যবান হলে আপনি প্রায় 2 মিলি ওয়াট পাবেন প্রায় 2 মিলিওয়াট এবং যদি এটি একটি খারাপ মানের প্যানেল আমাদের পরিমাপগুলি এমনকি 2 মিলি ওয়াট পাবেন এমনটিও নির্দেশ করে না যে আপনি আসলে অনেক কম মান পাচ্ছেন দেখুন উত্তরটি নিজেই খুব অসম্পূর্ণ ঠিক আপনি 2 মিলিওয়াট দেবেন বলে কি বোঝাতে চাইছেন এর অর্থ আপনি সর্বাধিক আলোক শর্তের অধীনে 2 মিলিওয়াট পাবেন সর্বোচ্চ বলতে কী বোঝ আমাকে এখানে ফিরে যেতে দাও এই সর্বাধিক সহজভাবে এর অর্থ আপনি এখানে একটি সংখ্যা পাচ্ছেন ঠিক এই সংখ্যাটি 200 300 এর মতো কিছু এবং আমি যদি এটির মুখোমুখি হই তবে এটি 1000 এর উপরে চলে যাচ্ছে যা আমরা কিছুটা বেশি বলেছি এটি 100000 এ যাওয়া উচিত এটি 150000 এ যাওয়া উচিত এটি 200000 এ যাওয়া উচিত এবং কখন আপনি এটি পাবেন আপনি এটি অন্দর পাবেন না আপনি ভাল উজ্জ্বল সূর্যের আলোতে আউটডোর পাবেন আপনি পাবেন 150000 বা 150000 লাক্স বা 200000 লাক্স যদি কোনও মেঘ আসে তবে এটি 50000 এর নিচে নেমে যেতে পারে এমনকি 25000 এর নিচেও হতে পারে 10000 লাক্সের নিচে হতে পারে যা ঘটতে পারে তবে আপনি কল্পনা করতে পারেন যে এটি সমস্ত সূক্ষ্ম বহিরঙ্গন যা আপনি অন্দর সম্পর্কে যা দেখেন তা আমিই ছিল বলছেন যদি আপনি এটি করেন তবে আপনার 1000 পাবেন এবং আপনি যদি এটি করেন তবে আপনি 200 এ নেমে যাবেন এমনকি এখানে অন্দর আপনারও এই সমস্যা রয়েছে যদি না আপনি নিজের প্যানেলগুলিকে সঠিকভাবে গৃহনির্দেশিত করেন তবে আপনি আরও দক্ষ পদ্ধতিতে ফসল জানেন না অতএব এই বড় প্যানেলগুলি হল এই প্যানেলগুলি ঠিক আছে কোনও সমস্যা নেই আপনারা যাতে এই সিস্টেমটি থেকে সর্বাধিক শক্তি এবং শক্তি উত্তোলন করতে সক্ষম হবেন তা নিশ্চিত করতে আপনার কোনও সমস্যা হতে পারে না এটি কি একটি কঠিন কাজ নয় এটি কি শক্তি কাটার কোনও জ্ঞান ছাড়াই চলবে না আমার প্যানেলটি কী হওয়া উচিত যা আমার আউটপুট ভোল্টেজ হওয়া উচিত আমি কীভাবে আমার বৈদ্যুতিন ডিজাইন করব এবং সেগুলি আমি কী করব আমার আগ্রহের প্যারামিটারটি পরিমাপ করার জন্য কিছু যুক্তিসঙ্গত আউটপুট পেতে সক্ষম হল এটি আসলেই কঠিন সমস্যা তবে প্রকৌশলী হিসাবে আমি আমার আগের ক্লাসগুলির মধ্যে একটিতে উল্লেখ করেছি যে নেটগুলিতে উপলব্ধ বিনামূল্যে সরঞ্জামগুলি ব্যবহার করতে আপনার দ্বিধা করা উচিত নয় আপনি যে অনুকরণ করতে হবে তা করতে কখনও দ্বিধা করা উচিত নয় সুতরাং আসুন আপনি বাস্তবে কিছু কেনার আগে আমাদের দেখতে দিন আপনি আসলে এরকম কিছু অনুকরণ করতে পারেন এবং আমাদের ল্যাপটপটি কিছু অনুকরণ করে কিছু করার চেষ্টা করার পুরো চক্রটি দেখতে দিন এবং তারপরে আপনি বাস্তবে এটি সঠিকভাবে অর্জন করতে পারবেন কিনা তা বাস্তবে দেখার চেষ্টা করি সুতরাং আসুন আমরা এই সমস্ত বুলেটগুলিকে একসাথে সংযুক্ত করি এবং আমি চাই আপনি কোর্স চলাকালীন সময়ে এটি নিজেই করুন আপনার নিজের দ্বারা আরও কিছু অনুশীলন করার চেষ্টা করুন যাতে এই সমস্ত উদাহরণগুলি নিজেরাই চেষ্টা করে দেখতে পারেন আমাকে এখন কম্পিউটারে স্যুইচ করতে দিন এটি আমার কম্পিউটার এবং আমি যা করব তা হল আমি কী করছি তা একটি উত্তেজক নোট শুরু করব আমি এলটি স্পাইস নামে একটি সিমুলেটর শুরু করছি এটি আপনার জন্য এলটি লিখতে দিন দুঃখিত এটি কোথায় চিহ্নিত আছে তা আমাদের দেখতে দিন সুতরাং এলটি স্পাইস এটি বার্কলে স্পাইসকে গ্রহণ করে লিনিয়ার টেকনোলজি প্রযুক্তি বলে একটি সংস্থা থেকে প্রকাশিত হয়েছে এবং এটি একটি শিক্ষামূলক সংস্করণ প্রকাশ করেছে এটি শিক্ষাগত শেখার জন্য অবশ্যই এটি নিখরচায় একটি শিক্ষামূলক সংস্করণ এটিতে লিনিয়ার প্রযুক্তির এলটি র অনেকগুলি মডেল রয়েছে এবং উপাদানগুলির মডেলগুলির সংখ্যা মূলত লিনিয়ার প্রযুক্তি দ্বারা উত্পাদিত যে কোনও উপাদানকে আপনি সার্কিট অনুকরণ করতে পারেন যদি এটি একটি সার্কিট সিমুলেশন করতে পারে তবে মূলত এটিকে সার্কিট সিমুলেশন বলা হয় আমি বিশদে যাব না কারণ সিমুলেশনগুলি বিভিন্ন ধরণের হয় এবং এটি আপনি সর্বাধিক গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি প্রকৃতপক্ষে সার্কিট সিমুলেশন উপাদানটি ব্যবহার করছেন যা অবশ্যই একটি উপাদান হিসাবে পরিচিত যা খুব ভালভাবে ক্যাপচার করা উপাদানগুলির আচরণ বর্ণনা করে এবং তা হল প্রকৃতপক্ষে উপাদান মডেল আমি বিশদে প্রবেশ করবো না কারণ আমি নিশ্চিত যে আপনারা সবাই স্পাইস ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ পি স্পাইস বার্কলে স্পাইস থেকেও আসছে বার্কলে স্পাইস এবং বিভিন্ন লোকেরা পি স্পাইসকে সেখান থেকে আসলে অভিযোজিত করেছে এবং একই স্পাইসর সরঞ্জামটি পেয়েছে সিমুলেশন সরঞ্জামটি আসলে এলটি স্পাইসতেও উপস্থিত হয় আমরা একে এলটি স্পাইস বলে থাকি কারণ এটিতে বেশ কয়েকটি রৈখিক প্রযুক্তির উপাদান রয়েছে সুতরাং আসুন আমরা প্রযুক্তি স্পাইসটি খোলার চেষ্টা করি এবং কেবলমাত্র কিছু শক্তি সংগ্রহে খোলার চেষ্টা করি এই এলটি স্পাইস শক্তি কাটা সার্কিট ফসল কাটার সার্কিট আমাকে আপনাকে এলটিসি 3105 নামে একটি খুব জনপ্রিয় শক্তি কাটা চিপ দেখাতে দেয় এলটিসি 3105 লিনিয়ার প্রযুক্তি থেকে এবং আপনি যখন এটি বলবেন একটি সার্কিট বানাবেন তখন চিপের পিনের চারপাশে বেশ কয়েকটি প্যাসিভ উপাদান সহ চার্চ পিনগুলি বসান মনে রাখবেন এলটিসি 3105 হল একটি বুস্ট রূপান্তরকারী কেন আপনার বুস্ট কনভার্টারের দরকার কারণ শক্তি সংগ্রহের অ্যাপ্লিকেশনগুলিতে আপনি খুব কম গ্রেডের ইনপুট পান এবং নিম্ন গ্রেডের ইনপুট নেওয়া হচ্ছেতা নিশ্চিত করার জন্য আমি আপনাকে একটি যুক্তিসঙ্গত রেল ভোল্টেজ দিচ্ছি আমাদের বলুন 32 বা 33 আপনার ইলেক্ট্রনিক্স ড্রাইভ করতে সক্ষম হওয়া উচিত কেন আমি এই নির্দিষ্ট উপাদানটি বেছে নিই ঠিক আছে এটি বেসিক বিয়ারিং মনিটরিং অ্যাপ্লিকেশনটির ফিরে যায় মনিটরিং অ্যাপ্লিকেশনটিকে আমি উদাহরণ হিসাবে গ্রহণ করেছি যেখানে আমরা বল বিয়ারিংয়ের শর্ত মনিটরিং শর্ত মনিটরিংয়ের কথা বলি যা এই এলটিসি 3105 ব্যবহার করে এবং তাই আসুন দেখা যাক আপনি এলটিসি 3105 অনুকরণ করতে পারেন আবার কোনও নির্দিষ্ট সংস্থার জন্য আমার কোনও পক্ষপাত নেই তবে কেবলমাত্র শক্তি সংগ্রহের চিপস এবং উপাদানগুলির প্রচুর কাজ আসলে লিনিয়ার প্রযুক্তি দ্বারা করা হয় এবং তাই টিআই এবং ম্যাক্সিম এবং বিক্রেতাদের সাথেও প্রকৃতপক্ষে টিআই এর আরও একটি চিপ রয়েছে যার নাম বিকিউ 25504 যা খুব জনপ্রিয় শক্তি সংগ্রহের শক্তি সংগ্রহের চিপ যেখানে ইনপুটটি সম্ভব হিসাবে সৌর সৌর বা এমনকি থার্মোইলেকট্রিক জেনারেশন একটি ইনপুট হিসাবে থাকে এবং এটি এলটিসি 3105 এর সাথেও হয় এটি মূলত আসলে একটি ডিসি ডিসি রূপান্তরকারী আপনি জানেন যে বেশিরভাগ শক্তি সংগ্রহের চিপগুলি মূলত আপনি অন্যরকম কিছু ফর্ম গঠন করেন যা মূলত ডিসি ডিসি রূপান্তরকারী তাদের কাছে থাকবে এগুলি কিছুই নয় তবে একটি উত্সাহিত রূপান্তরকারীগুলি জানে তারা কিছুই নয় তবে রূপান্তরকারীদের উত্সাহ দেয় দয়া করে নোট করুন রূপান্তরকারীদের উত্সাহের বিষয়ে আমরা ইতিমধ্যে যে বিষয়ে আলোচনা করেছি সেখানে কী আলোচনা করব সেখানে একটি সাধারণ প্রতিক্রিয়া রয়েছে যে আপনি আউটপুট সেন্সিং করছেন এটি একটি সম্পূর্ণ লুপ সিস্টেম পিডাব্লুএম জেনারেটর রয়েছে এবং পিডব্লিউএম আউটপুট মূলত সিরিজটিকে চালিত করে পাস উপাদান এবং পিডাব্লুএমের ডিউটি চক্রটি আসলে আউটপুট ভোল্টেজ ঠিক করে দেয় ইনপুট আউটপুট নির্ধারিত হয় পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে আমরা এই সমস্ত কথা বললাম শক্তি আহরণের ক্ষেত্রে এই বুস্ট কনভার্টারের বিষয়ে বিশেষ কী তা প্রশ্ন সুতরাং আসুন আমরা এলটিসি 3105 এর সাথে কয়েকটি সিমুলেশন দেখি এবং এর পিন লেআউটটি এবং চেষ্টা করে বুঝতে পারি সুতরাং এবং আরও দেখুন যে আউটপুট কীভাবে উপাদানগুলি সঠিকভাবে নির্বাচিত হয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে সুতরাং এটি ব্যাকগ্রাউন্ড আসুন এখন আমার স্ক্রিনটি এলটি স্পাইসে চলে যাই এবং আমি এলটি স্পাইসটি খুলব আপনি খুব সহজেই ওয়েব থেকে এলটি স্পাইসটি ডাউনলোড করতে পারেন আপনি এটি একটি ভারী ফাইল নয় এটি ইনস্টল করতে পারেন ইনস্টল করুন এবং তারপরে এলটিসি 3105 ইনপুটটি খুলুন আপনি এটি দেখুন এটি এলটিসি 3105 মূলত আমি কেবল লিনিয়ার টেকনোলজির ওয়েবসাইটে গিয়েছিলাম এবং আমরা এলটিসি 3105 এবং এর সাথে সম্পর্কিত সার্কিটটি ডাউনলোড করেছিলাম এবং আমরা চেয়েছিলাম কারণ আমরা মনে করি যে এই চিপটি কেনার আগে আমরা কোনও কিছু তৈরি করার আগে এই চিপটি তৈরি করেছিলাম এবং এই সমস্ত সংকেত আপ করেছি উপাদানগুলি আপনাকে অনুকরণ করতে এবং এটি আমাদের অবস্থার জন্য উপযুক্ত কিনা তা দেখতে পারে মনে রাখবেন এখানে একটি ইনপুট রয়েছে আপনি এটি দেখতে পাচ্ছেন আমি সৌর প্যানেলটিকে এই ইনপুট ভোল্টেজ উত্সের সাথে প্রতিস্থাপন করব যা এখানে চলেছে এবং তারপরে এটি Vout এবং এটি আপনাকে আউটপুটে 33 ভোল্ট দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছে ফিডব্যাকটি Vout থেকে পিছন থেকে ফিডব্যাক পিনের মাধ্যমে পাওয়া যায় এটি এখানে একটি প্রতিরোধক ডিভাইডার নেটওয়ার্ক এবং মূলত এটি আপনাকে প্রয়োজনীয় প্রতিক্রিয়া প্রদান করে যাতে আউটপুট সবসময় 33 থাকে এবং এটিতে একটি এলডিও থাকে আউটপুট আপনি দেখতে পারেন যে একটি এলডিও আছে সুতরাং এটি একটি চিপ যা কেবলমাত্র একটি বুস্ট রূপান্তরকারী বুস্ট রূপান্তরকারীই নয় এটির আউটপুটে একটি এলডিওও রয়েছে এবং আপনার কাছে আউট 2 রয়েছে যা মূলত এলডিও এবং সেখানে Pgood নামে কিছু আছে যা কিছুই নয় তবে শক্তিটি ভাল এবং এটি একটি পিন যা আপনি একটি মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করতে পারেন এটি হলেন Pgood এলটিসি 3105 থেকে আসা এবং একটি জিপিআইও পিনের সাথে সংযুক্ত এবং যখনই এটি অতিরিক্ত ক্রিয়াকলাপগুলি দেখার জন্য দাবি করে এই পিনটি ব্যবহার করুন প্রকৃতপক্ষে আমরা আমাদের ভারবহন অ্যাপ্লিকেশনটিতে এটি কাজে লাগিয়েছি এবং সেইসাথে বিয়ারিংয়ের শর্ত পর্যবেক্ষণের প্রসঙ্গে আমি এই পিনটি নিয়ে আপনার সাথে কথা বললাম সুতরাং দয়া করে সেই আলোচনাগুলিও সন্ধান করুন সুতরাং এটি একটি জিনিস এবং এটি বিশেষ যা এই MPPC যা মূলত সর্বাধিক পাওয়ার পয়েন্ট কন্ট্রোল পিন যা খুব বিশেষ কিছু করছে খুব বিশেষ পিন এটি কী করছে যা আমি আপনাকে বক বাস্ট বা একটি মধ্যে প্রধান পার্থক্য উল্লেখ করেছি বুস্ট কনভার্টার যার জন্য শক্তি ফসল তোলা বুস্ট কনভার্টারের বিপরীতে একটি সাধারণ বুস্ট রূপান্তরকারী এটি হল যে ইনপুটটি কখনও কখনও 0 তেও যেতে পারে এবং আউটপুট ইলেকট্রনিক্সগুলি লোড করা উচিত নয় আমরা এটি পূর্বের আলোচনায় পূর্ববর্তী ক্লাসগুলিতে যেমন বলেছিলাম সুতরাং বিচ্ছিন্নতা অধিকার আপনি একটি বিচ্ছিন্নতা করতে চান যাতে ডাউন স্ট্রিম ইলেক্ট্রনিক্স দ্বারা কোনও লোড না হয় যা একটি স্পষ্ট সূচক যে কোনও ভারী প্রভাবের জন্য আপনার একটি হ্যান্ডেল প্রয়োজন হবে এবং এমপিপিসি মূলত নিশ্চিতকরণের সেই দিকটির যত্ন নিচ্ছে যে আউটপুট ভোল্টেজ কখনও নীচে যায় না সুতরাং এটি কখনই মূলত বন্ধ হয় না আপনার অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে এলটিসি 3105 কখনই বন্ধ হয় না এবং আউটপুট দ্বারা পুরোপুরি অতিরিক্ত লোড না হয় সুতরাং এটি কোনও উপায়ে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নকরণ ডাউন স্ট্রিম ইলেক্ট্রনিক্স থেকে বিচ্ছিন্নতা প্রদান করে যা এটি করার চেষ্টা করছে যা এই এমপিপিসি পিনটি মূলত করছে এটি যা করে তা যদি আপনি কোনও শক্তি সংগ্রহের উত্স গ্রহণ করেন তবে যেমন যেমন সৌর প্যানেল এবং আমি আপনাকে উল্লেখ করছি যে একটি একক প্যানেল নিতে পারে আপনাকে ভাল আলোক পরিস্থিতিতে কিছুটা 600 মিলিভোল্টের কাছাকাছি দেয় এবং খুব কম সিঙ্গল প্যানেলের একক কোষের অধীনে আমার একক ঘর বলা উচিত একক সেল আমার মনে হয় আমরা কোথাও লিখেছি সুতরাং আসুন আমরা ফিরে যাই এবং আমরা এটি করি না সুতরাং আমি ভেবেছিলাম আমাদের এটি একক ওহ সুতরাং আমার সঠিক শব্দটি ব্যবহার করা উচিত দেখুন এটিই ভুল সুতরাং আমাকে এটি ঘষতে দিন এটি একক প্যানেল হতে পারে না একক সেল 25 ডিগ্রি তাপমাত্রার অবস্থার অধীনে সর্বাধিক 600 মিলিভোল্ট দেয় এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই ভোল্টেজটি কমতে থাকবে এবং এটি সর্বোচ্চ আলো অবস্থার অধীনে রয়েছে এবং আপনি পেতে পারেন ন্যূনতম ইনডোর আলো শর্তে 250 মিলিভোল্ট এই এমপিপিসি পিনটি যা করে তা ধরুন আপনি যদি 2 টি ঘর স্থাপন করেন তবে ধরুন আপনি তাই নিয়ে যান তবে আমাকে এটি আবার চিত্র আঁকতে দিন ধরুন আপনি যেমন বলেছিলেন তেমন বিশেষ গ্রহণ করেছেন সুতরাং আপনি যদি এমপিপিসিতে আলোচনা করেন তবে এটি যা বলে তা হল ধরুন আপনি 2 সৌর কোষ নিয়েছেন ঠিকঠাকভাবে আপনি ভাল আলোক অবস্থার অধীনে 12 ভোল্ট সর্বাধিক পান তবে আপনি এটি 700 মিলিভোল্ট এমপিপিসিতে সেট করতে পারেন অন্য কথায় এই পিনটি আপনি এখানে যে এই প্রতিরোধকের সাথে দেখতে পাচ্ছেন এটি এই প্রতিরোধকের সাথে এখানে এই প্রতিরোধকগুলি এখানে এমপিপিসি পয়েন্টটি 700 মিলিভোল্টে সেট করবে 700 মিলিভোল্টগুলি বোঝার জন্য আমি কেবল কয়েকটি উদাহরণ দিচ্ছি এখন এবং এটি মূলত সৌর প্যানেল যা আপনাকে খুব ভাল আলোক শর্তে 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ অবস্থার অধীনে উন্মুক্ত সার্কিট আপনাকে দেবে বলে মনে করা হচ্ছে তবে লাক্স দুর্বল হওয়ার কারণে আপনি খুব বেশি পাওয়ার আউটপুট আঁকতে পারবেন না যাই হোক না কেন ক্ষেত্রে এই বিন্দুতে এই ইনপুটটি কখনও কখনও 700 মিলিভোল্টের সেট পয়েন্টের নীচে পড়বে না এটি হল সৌন্দর্য এর অর্থ এই Vout সম্ভবত স্পষ্টভাবে 33 এ পৌঁছে যাবে তবে এই ভারটি লোডের সাথে সংযুক্ত হয়ে যখন বিভিন্ন ধরণের লোড সংযুক্ত থাকে যখন বাকী রূপান্তরকের আউটপুট কোনও লোডের সাথে সংযুক্ত থাকে যা কোনও মাইক্রো নিয়ামককে অন্তর্ভুক্ত করতে পারে বা এটি রেডিওকে অন্তর্ভুক্ত করতে পারে এতে সমস্ত সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে এটির এবং অন্যান্য বিদ্যুত্ গুজল বিদ্যুৎ গ্রাহক উপাদান রয়েছে যা এটি নিশ্চিত করবে যে ইলেকট্রনিক্সগুলিকে এই সীমাবদ্ধতার অধীনে কাজ করতে হবে যে এই ইনপুটটি কখনই 700 মিলিভোল্টের নিচে যাবে না এটিই করবে সুতরাং আপনার মাইক্রো কন্ট্রোলারে চালিত পাওয়ার ম্যানেজমেন্ট অ্যালগরিদমটি লক্ষ্য করতে হবে যে ড্রাইভিং পাওয়ার গ্রাসকারী উপাদানগুলি চালনার জন্য ক্যাপাসিটর থেকে আসতে হবে বাফারিংয়ের পরে ক্যাপাসিটরের মাধ্যমে সরবরাহ করতে হবে সংরক্ষণের পরে এবং একবার নিশ্চিত করা হবে সঞ্চিত এতে বিদ্যুৎ গ্রহণকারী উপাদানটির সরবরাহ করার ক্ষমতা এবং শক্তি রয়েছে এইভাবে এই ইনপুট সিস্টেমটি ধসে পড়বে না এবং 0 টি আউটপুট নিয়ে এখানে আপনি এই এমপিপিসি পিনের সাথে গ্রেফতার করলে আপনি কখনই সেই পরিস্থিতি পেতে পারবেন না সুতরাং এটি এখানে মূল বোঝা সুতরাং আমি যা করেছি তা আমি সৌর প্যানেলের সমতুল্য উপাদানটি একটি ভোল্টেজ উত্সের সাথে প্রতিস্থাপন করেছি এবং কেন আমি তা করেছি কারণ আমি প্রকৃত বাস্তবায়নের ক্ষেত্রে আমি কী করেছি তা আমি আপনাকে সত্যিই দেখাতে চেয়েছিলাম সুতরাং আমাকে প্রথমে এটি চালানো যাক এবং আপনি দেখতে পাবেন যে আসলে কী ঘটেছিল এটিই আউটপুটটি বলা হয় ইনপুটটি আমাকে দেখতে দেয় যে আপনি যে ইনপুটটি দেখতে পাচ্ছেন তা কি 1 ভোল্টে সেট করা আছে সুতরাং ইনপুটটি 1 ভোল্ট এখানে আউটপুটটি তিনটি পয়েন্টে সেট করা আছে এটি অবশ্যই উত্সাহ দিচ্ছে সেখানে একটি বোঝা রয়েছে এবং আউটপুট আপনাকে 33 দেবে বলে মনে করা হচ্ছে সুতরাং আমাদের দেখতে দিন ধরুন আপনি সিমুলেট করতে চান শুধু যান এবং ডানদিকে চাপুন সুতরাং আপনি সেখানে সিমুলেশনটি শুরু করেছেন এখানে সিমুলেশন আউটপুট এখানে রয়েছে আমি দেখতে চাই এই আউটপুটটি আমি বলতে চাই যে আমি আউটপুটটি আপনি দেখতে চান সেখানে সুতরাং আপনি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এটি বিল্ডিং করছে এবং আপনি দেখতে পাবেন যে এটি আউটপুটটিতে কিছু ভোল্টেজ স্থিতিশীল হয়েছে এবং সেই ভোল্টেজটি কী সাবধানতার সাথে দেখুন এই আউটপুটটি 33 এটি আসলে নির্মিত হয়েছে 33 সুতরাং আপনি দেখতে পারেন যে ইনপুটটি 1 ভোল্ট এবং আউটপুট 33 আপনি যেখানে আছেন এই লাইনটি ইঙ্গিত দেয় যে ইনপুটটি একটি ভোল্ট এবং আউটপুট 33 খুব ভাল আমি আপনাকে এলডিও থেকে আউটপুটগুলিও দেখাই তো আমাকে এখানে ক্লিক করুন আপনি সেখানে আছেন এটি কি এটি আপনাকে 22 দিচ্ছে এবং আকর্ষণীয় ঠিক প্রথমদিকে যা বেরিয়ে আসবে তা হবে এই 22 ভোল্ট যা আপনি এখানে শক্তি সংগ্রহের সময় 33 এর চেয়ে অনেক কম আমাকে এটি বন্ধ করতে দিন আমি আসলে এটি এক সাথে রাখব তবেই আপনি এটির প্রশংসা করবেন এই সৌর প্যানেলটি আপনি একবার সৌর প্যানেলের সমতুল্য সংযোগ স্থাপন করে আমি সবেমাত্র ভোল্টেজটি সংযুক্ত করেছি এখন আপনি সরাসরি এই লাইনটি 22 পেয়ে যাবেন এই 22 আপনি নিতে পারেন এবং মাইক্রো কন্ট্রোলার ওপেন স্টার্ট মাইক্রো কন্ট্রোলার চালনা করে তাপমাত্রা অর্জন করতে পারেন বিয়ারিং বল ভারবহন এবং সেই মানটি সঞ্চয় করে একবার আপনি 33 পেয়ে গেলে আপনি কীভাবে জানবেন যে আপনি 33 পেতে চলেছেন কারণ এই পাওয়ার ভাল সংকেত আপনাকে জানাতে চলেছে যে আউটপুটটি খুব শীঘ্রই এই রম্পিং পিরিয়ডের পরে 33 এ চলে যাবে এবং স্থির করবে আপনি দেখতে পাবেন যে আপনি তারপরে অন্যান্য শক্তি গ্রহণকারী উপাদানগুলি এবং সেই উপাদানগুলিতেও স্যুইচ করতে পারে যা এই উচ্চতর প্রয়োজন রেফার সময় 3950 ক্ষেত্র রেফার সময় 3950 ভোল্টেজ এবং সেন্সিং এবং যোগাযোগের কাজও সম্পূর্ণ করতে পারে ইনপুট বরাবর সমস্ত এখানে ধরে নেওয়া হয় যে আপনি প্রায় 1 ভোল্ট পাচ্ছেন সুতরাং আপনি দেখতে পারেন যে এখানে এখন আসুন আমরা এই সহজ সরঞ্জামটি বুঝতে পেরে দেখি যে অনুশীলনের দিক থেকে এটি অর্জনের জন্য আপনি কীভাবে প্রয়োজনীয় আউটপুটটি পেতে পারেন তার জন্য আমি আপনাকে এলটিসি সার্কিটের আউটপুটটি দেখাব যা আমি ভারবহন পর্যবেক্ষণের সাথে অন্তর্ভুক্ত করেছি এখানে অংশ সুতরাং আমার এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করা যাক যেখানে আউটপুট ভোল্টেজ যা আপনাকে 32 দেবে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি এখানে এই আউটপুটটি খুব ভাল দেখতে পাচ্ছেন সুতরাং আসুন প্রথমে এটি দেখুন এটি 1 ভোল্টের ইনপুট সিমুলেটারটি স্মরণ করুন আমরা 1 ভোল্টের এডিসি ইনপুট দিয়েছি এবং আমাদের VLDO থেকে 22 ভোল্ট পাওয়ার কথা রয়েছে এবং আমাদের Vout সঠিক থেকে 33 ভোল্ট পাওয়ার কথা রয়েছে সুতরাং আসুন আমরা সেই 2 আউটপুটগুলি দেখতে পাই তার জন্য এই মাল্টিমিটারটি দেখি সুতরাং আমি আপনাকে প্রথম এই আউটপুটটি দেখাব যা 22 হয় আপনি দেখতে পাচ্ছেন যে এটির 216 ভোল্ট এবং এটি 322 ভোল্ট এটি 33 ভোল্টের কাছাকাছি তো বড় টেকওয়ে কী প্রকৃতপক্ষে বড় গ্রহণযোগ্যতা হল শক্তি সংগ্রহের ক্ষেত্রে আপনি যখন নিজের আইওটি ডিভাইসের পাওয়ার ব্লক তৈরির জন্য শক্তি সংগ্রহের প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছেন তখন তাড়াহুড়ো করবেন না এবং উপাদানগুলি কিনবেন না এবং এটির চেষ্টা করবেন না কাঠামোগত যান যা আপনি চিহ্নিত করুন আপনার অন্দর অ্যাপ্লিকেশনটির জন্য আপনি সোলার প্যানেল দিয়ে চেষ্টা করতে চান বা উদাহরণস্বরূপ তাপমাত্রার পার্থক্যের জন্য আপনি কোনও তাপীয় বৈদ্যুতিক জেনারেটরের সাথে চেষ্টা করতে চান আসুন আমরাও চেষ্টা করে দেখি এবং আসন্ন সময়েও আমি আপনাকে এর একটি প্রদর্শন দেখাতে পারি কিনা সুতরাং এটি আপনার প্রথম জিনিস যা আপনি ইনডোর বা আউটডোর ইনপুটটি করতে চান তা জানতে চান এবং তারপরে জিনিসগুলির মধ্যে তাড়াহুড়ো করবেন না এমন কয়েকটি শক্তি সংগ্রহের চিপ উপাদান আইসি রয়েছে যা উপলব্ধ রয়েছে এবং সেগুলির অধীনে কী অবস্থা রয়েছে তা দেখুন কাজ করার কথা এটি 200 লাক্স এটি কি 1000 লাক্স হতে চলেছে আপনাকে প্রথমে বুঝতে হবে ইনপুট শর্ত ইনপুট শক্তির প্রাপ্যতা কী এবং এর পরে আপনাকে সেই দুর্দান্ত পরামিতিগুলি রাখতে হবে যেগুলি আপনি এই দুর্দান্ত সিমুলেটারে বুঝতে পেরেছিলেন এখানে ফিরে মনোযোগ দিন এবং গল্পটি ঠিক শেষ করুন আপনাকে ফিরে যেতে হবে এবং এই মানগুলিকে এই সিমুলেটারে রেখে দিতে হবে আমি এখানে 1 ভোল্ট রেখেছি আপনি দেখতে পাচ্ছেন এবং যা এখানে এই লাইন দ্বারা দেখানো হয়েছে যা সম্ভবত 1 ভোল্টের লাইন এটি উদাহরণস্বরূপ প্রসারিত করতে কার্যকর হতে পারে তবে এটি হল ঠিক আছে এটি এখনও ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সম্ভবত আমি এই অংশটি খুব ভালভাবে প্রসারিত করতে পারি সুতরাং আমরা ইনপুটটিতে এটি পাই এবং ইনপুটটিতে আপনি 1 ভোল্টের কাছাকাছি কিছু পেয়ে যাচ্ছেন কেন এটি এখানে অন্য কিছু দেখায় সুতরাং এটি হল ইনপুটটিতে 1 ভোল্ট এবং ইনপুটটিতে 1 ভোল্ট এবং আপনার কাছে মূলত সুতরাং আমার চেহারাটি আবার ফিরে যেতে দেওয়া যাক আমরা চেষ্টা করতে পারি আমাকে আরও একটি জিনিস এটি বন্ধ করতে দিন এবং এটির পুনরায় সিম্যুলেট করুন এটি আরও সহজ সুতরাং এই সিমুলেশনটি চালান এবং একে একে ইনপুট দেখুন ইনপুট এখানে আসবে ওফ দুঃখিত যে সম্পর্কে সুতরাং অনুকরণ করুন আমরা কিছু ভুল করতে পারি সুতরাং হ্যাঁ ওহ এই সিমুলেশনটিতে কিছু ভুল হয়ে গেছে যা নিয়ে দুঃখিত সুতরাং এটি বন্ধ করে দেওয়া যাক আমি বোঝাতে চাইছি পুনরায় প্রারম্ভিক ফাইলটি খুলুন এবং সিমুলেট লিখুন প্রথমে আউটপুট চেষ্টা করে দেখা যাক আউটপুটটির সাথে এটির ধীরে ধীরে বিল্ডিং হওয়া উচিত 33 এর মধ্যে হওয়া উচিত এটি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এটি 3 ভোল্ট এখানে এবং এটি আউটপুট এ 33 পর্যন্ত স্থিতিশীল হয় তারপরে আমাদের হ্যাঁ এটি 33 এ স্থিতিশীল হয়েছে এবং আসুন দেখি VLDO সাথে কী ঘটে VLDO 22 এ রয়েছে যা আমরা পরিমাপ করেছি এবং ইনপুটটি কিছুটা শোরগোল কারণ কোনও কারণে এটি আপনাকে ইনপুটটিতে 1 ভোল্ট দেওয়ার উচিত সুতরাং আমি মনে করি আমার এটি সঠিক পয়েন্টে ক্লিক করা উচিত অন্যথায় এটি আপনাকে ভুল আউটপুট দেয় সুতরাং এটি সঠিক ইনপুট সুতরাং আপনার আসলে এটি এখানে ক্লিক করা উচিত এবং আমি এটি অন্য কোথাও ক্লিক করে যাচ্ছিলাম এবং এটি আপনাকে বর্তমান এবং গোলমাল দেখাচ্ছিল যা অবতরণ করছে সুতরাং যে সঠিক পয়েন্ট নয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে 1 ভোল্টটি ইনপুট এবং আউটপুট 33 এবং এলডিও আউটপুট প্রকৃতপক্ষে 2 ভোল্ট 22 ভোল্টে চলে গেছে আপনি সেখানে রয়েছেন এটি যা মূলত জানায় তা হল আপনি যদি আপনার আইওটি ডিভাইসের জন্য পাওয়ার সাপ্লাই ব্লক তৈরি করার চেষ্টা করছেন তবে আপনাকে এগুলি করতে হবে আমি আপনাকে যা কিছু করেছি তার একটি প্রদর্শন দেখিয়েছি এমনকী অ শক্তি শক্তি সংগ্রহের ব্লকগুলির জন্যও এটি সত্য আপনি যদি ব্যাটারি ভিত্তিক সিস্টেম ব্যবহার করার চেষ্টা করছেন তবে আপনার এই সমস্ত কাজ করা উচিত আসলে এই সিমুলেশনটি এত শক্তিশালী যে আপনি নিম্নলিখিতগুলি করার জন্য প্রকৃতপক্ষে প্রত্যাশা করতে পারেন এবং এটি কী আপনি এটি নিজের দ্বারা চেষ্টা করতে পারেন তবে আপনাকে পূর্বের শ্রেণিতে যে বুলেটটি আমরা বলেছিলাম তা আমাদের সংযোগ করতে হবে আমি যে কথা বলেছিলাম তাতে এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করুন একটি ব্যাটারি চার্জ করুন একটি সুপার ক্যাপাসিটরকে চার্জ করুন ঠিক তখনই শক্তিটি যখন পরিস্থিতি ভাল হয় শক্তি সঞ্চয় করুন এবং স্টোরেজটি কোনও ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে হতে পারে এবং একটি সুপার ক্যাপাসিটর চার্জ করতে পারে আউটপুটটিতে ব্যাটারি স্থাপন করে বা উপযুক্ত মাত্রার আউটপুটটিতে একটি ক্যাপাসিটার স্থাপন করে এবং ইনপুট শর্তের অধীনে সৌর কোষ ব্যবহারের লাক্স ইনপুট অবস্থার অধীনে যে ইনপুট শর্তাবলী রয়েছে তা দেখে এই ছোট্ট এলটি মশালির সিমুলেশন চেষ্টা করতে এখন আপনাকে কী বাধা দেয় 200 300 400 লাক্স আউটপুট কি তা আপনি এখানে একটি ইনপুট হিসাবে ব্যবহার করতে পারেন আপনি কীভাবে কোনও ব্যাটারি উত্সকে এমনভাবে সংযুক্ত করতে পারেন তা এই ব্যাটারিটি চার্জ করতে পারে বা একটি সুপার ক্যাপাসিটরটিকে সংযুক্ত করতে পারে এবং এই সুপার ক্যাপাসিটরটিকে পুরোপুরি চার্জ করতে কত সময় লাগে তা দেখুন আউটপুটে কোনও ব্যাটারি বা আউটপুটে একটি সুপার ক্যাপাসিটার এই সমস্ত কিছুই এই সিমুলেশন কাজের দ্বারা খুব ভালভাবে অধ্যয়ন করা যেতে পারে সিমুলেশন অধ্যয়ন এবং আমার জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি যখন আপনার সিস্টেমের আইওটি সিস্টেমটি নির্মাণের চেষ্টা করছেন তার পাওয়ার সাপ্লাই ব্লক তৈরি করার সময় আপনাকে করতে হবে সুতরাং আসুন আমরা এই চিপটির আলোচনা সম্পূর্ণ করতে এই বিক্ষোভগুলি নিয়ে এগিয়ে যাই যা আমরা এই এলটিসি 3105 শুরু করেছি আমরা এই চিপটি গ্রহণ করেছি এবং আমাদের জ্বালানী সংগ্রহের অংশগুলির বুনিয়াদি বোধগম্যতা সম্পন্ন করতে হবে যা আপনি যখন জ্বালানী সংগ্রহের ব্লকগুলি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ তৈরি করেন তখন আপনার কী নোট রাখতে হবে সেগুলি কী কী তা গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের এলটিসি 3105 এ এই আলোচনাটি শেষ করা উচিত এবং এই চিপের প্রতি শ্রদ্ধা রেখে শক্তি সংগ্রহের গল্পটি বন্ধ করা উচিত দেখুন আমি এই বলে শুরু করেছিলাম যে এলটিসি 3105 একটি ছোট সৌর কোষ ব্যবহার করতে পারে এবং একটি একক সৌর কোষ আপনাকে একটি নির্দিষ্ট টেম্পর রুমের তাপমাত্রায় প্রায় 25 ডিগ্রি বা ঠিক ডানদিকে 05 থেকে 06 মিলিভোল্টে 600 মিলিভোল্টের মতো কিছু দেবে এবং এটি পড়তে থাকবে যেহেতু তাপমাত্রা এটি সব ঠিক আছে তবে আপনি জানেন যে জিনিসটি এটিই সর্বাধিক যা আমরা সঠিক বলেছি বিভিন্ন নির্মাতারা আপনাকে বিভিন্ন ফিলের উপাদানগুলির সাথে বিভিন্ন ধরণের সৌর কোষ প্রদান করে দেখুন এবং এর সাথে সম্পর্কিত আরও অনেকগুলি দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সৌর প্যানেলের পিছনে আসল গল্প আমার নিজের অভিজ্ঞতাটি আপনি যা যা করেছেন তা থেকে সোলার সেল এবং সোলার প্যানেলগুলির ইন্টারফেসটি কীভাবে জানেন তা আমি জানি আমি সাধারণত সৌর প্যানেল থেকে আউটপুট নেওয়ার ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল আমি এখানে যা লিখেছি তাতে আপনার দৃষ্টি আকর্ষণ করুন আমার মতে আপনি লিখেছেন এই বিশেষ জিনিসটি আপনি দেখতে পান এটি সর্বদা সত্য নয় তবে আপনি এটির মাধ্যমে যেতে পারেন আপনি যদি এক সেন্টিমিটার বর্গক্ষেত্র সৌর প্যানেল নেন তবে আমি মনে করি বহিরঙ্গন অবস্থার অধীনে আপনার প্রায় 10 মিলি ওয়াট হওয়া উচিত অনেক নির্মাতাদের দাবি আপনার এমনকি 50 মিলি ওয়াট হওয়া উচিত এটি সত্য হতে পারে এবং এটি প্রায়শই সত্য হতে পারে যে আপনি এটি পেতে পারেন বাস্তবে আপনি আপনি এই আউটপুট পেতে পারেন জানি কিন্তু সৌর প্যানেলিং আপনার মাত্রা জন্য আপনার সমস্ত গণনা উদ্দেশ্যে এবং তাই আপনি বহিরঙ্গন অ্যাপ্লিকেশন উপযুক্ত কি হিসাবে এটি প্রায় নিতে পারেন যে কোনও রক্ষণশীল পদ্ধতির জন্য অন্দরে আসুন আমি বলব আপনাকে অবশ্যই এই আকারের প্যানেলের 1 থেকে 10 মাইক্রোওয়েটের মতো কিছু দিয়ে চলে যেতে হবে তবে আবার দাবিটি হল আপনার কাছে 100 মাইক্রোওয়াট অভ্যন্তরীণ হওয়া উচিত এই সমস্তগুলির মূলত অর্থ এই নির্মাতারা এই রূপান্তর সম্পর্কে কথা বলেন দক্ষতা এবং আমার গণনায় আমি কেবল 10 শতাংশ নিয়েছি যা খুব রক্ষণশীল সুতরাং আমি এই আলোচনাটি বলতে চাই যে 1 সেন্টিমিটার বর্গাকার প্যানেল থেকে পাওয়ার আউটপুট কী তা প্রায়শই বিতর্ক হতে চলেছে যা আমি বলি আপনি আরও ভাল কিছু পাবেন স্পষ্টতই আমি যা বলছি তার থেকে খারাপ আপনি আর পাবেন না সুতরাং দয়া করে আপনার সমস্ত গণনাগুলিতে এটি আরও খানিকটা সাবধানে নিন এবং আমি যে চূড়ান্ত সত্য হিসাবে বলছি তা দিয়ে যাবেন না আমার অভিজ্ঞতা এবং আমার অনুমানগুলি ভুল হয়নি কারণ আমি 1 সেন্টিমিটার বর্গক্ষেত্রের জন্য 10 মিলি ওয়াটের মতো কিছু বিবেচনা করেছি আউটডোরের জন্য এবং 1 মাইক্রোওট প্রায় 10 মাইক্রোওটেটের জন্য আমি বলব এমনকি সমস্ত ইনডোর অ্যাপ্লিকেশনগুলির জন্য প্রায় 10 মাইক্রোওট পর্যন্ত যেতে পারে ঠিক আছে এটি একটি অংশ অন্য অংশটি হল আমি যখন ডাউন স্ট্রিম ইলেক্ট্রনিক্স বলি তখন আপনি অবশ্যই নোট করুন যে আমি যখন ডাউনস্ট্রিম বলি তার অর্থ একটি এডিসি রয়েছে তখন মাইক্রো কন্ট্রোলার নিজেই অন্য একটি বোঝা এডিসির মানে এটির সেন্সর রয়েছে যা এডিসির সাথে তাদের গ্রাসকারী উপাদানগুলির সাথে সংযুক্ত রয়েছে আপনি সাধারণত কোনও মাইক্রো কন্ট্রোলার অথবা রেডিওর সাথে কোনও যোগাযোগ করা শুরু করার আগে আপনি কোনও কৌশল করতে শুরু করতে পারেন তার আগে আপনি কয়েকটি কৌশল করতে চান আপনি কন্ডিশনারিং মনিটরিং সম্পর্কে যা বলেছিলেন তেমন কোনও সেন্সিং অপারেশন করতে চান এমন কোনও সংবেদী উদ্দেশ্যে আপনি যে কোনও সংবেদনশীল অপারেশন করতে চান তবে তার সবকটির অর্থ হল এলটিসি 3105 নিজেই যখন কোনও ইনপুট আমাদের দেখানোর মতো ব্যবস্থা করে যেমনটি আমরা যা আলোচনা করেছি 1 ভোল্ট ইনপুটটি বেশ কয়েকটি পর্যায় পেরিয়ে যায় আপনি কিছুক্ষণের জন্য বিদ্যুতের আউটপুটটিকে নির্দিষ্টভাবে আঁকতে শুরু করার আগেই অপারেশন বা প্রকৃতপক্ষে সেন্সর মান যোগাযোগ করে এলটিসি 3105 এটি এইচএস চিপ শক্তি সংগ্রহের সিস্টেম চিপ যে প্রথম পর্যায়ে এটি স্টার্ট আপ পর্ব হিসাবে পরিচিত যা পেরিয়ে যায় তারপরে এলডিও নিয়ন্ত্রণে যাবে এবং আপনাকে সরাসরি এলডিও আউটপুট সরবরাহ করবে এই ছবিতে আমি যা বোঝাতে চাইছি তা আমাকে স্যুইচ করতে দিন মূলত এখানে যা এটি ভালভাবে সংযুক্ত হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলডিও এখানে আপনি মূলত দেখতে পাচ্ছেন যেখানে আমি ইঙ্গিত করছি এলডিও আউটপুট যা মূলত 22 ভোল্ট যে এটি এখানে 22 ভোল্ট পয়েন্ট এই চিপ স্পেসিফিকেশন থেকে একটি আপনি খুব বেশি শক্তি আঁকতে পারবেন না আপনি যা আঁকতে পারেন তা কেবল প্রায় 6 মিলিয়্যাম্পিয়ারের বর্তমান সম্পর্কে আবার ডেটা শিটটি এটি বলে সুতরাং আপনি সেরাভাবে মাইক্রো কন্ট্রোলারটি স্যুইচ করতে পারেন এবং সম্ভবত কিছু বেসিক সেন্সিং করতে পারেন যা আপনারা এলডিও আউটপুটটি করতে পারেন কথাটি আসলে কেন এটি এখানে প্রথম সাবধানতার সাথে দেখুন এই এলডিও সুতরাং এই এলডিও আরও কিছুটা সময় নিয়েছে কারণ যে সার্কিটটি আমি এখানে যে উপাদানগুলি রেখেছি তা এখানে রেখেছি যা আপনাকে অনুভূতি দিচ্ছে যে এলডিও আউটপুটটি আসল V এর তুলনায় ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে যা আসলে আছে বাস্তবতা সত্য নয় আমি আসলে এটি আপনার কাছে ছেড়ে দিয়ে যাব যে এলডিও আউটপুট আপনার প্রকৃত Vout র তুলনায় দ্রুত স্থির হয়ে যায় সুতরাং এটি চেষ্টা করুন আমি চাই আপনি চেষ্টা করে ফিরে আসুন এবং ভাউটের ভূমিকা এবং এই এলডিও আউটপুট যা আপনার খুব দ্রুত জানতে হবে সে সম্পর্কে বিপরীত সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এখন আপনি এখানে যা দেখেছেন তা অনুসরণ করে আমরা এখনও তর্ক করতে পারি যে আউটপুটটি সত্যিকার অর্থে স্থিতিশীল হয়নি কারণ আপনি দেখতে পাচ্ছেন যে স্থায়িত্ব পয়েন্টটি এখানে কোথাও এসেছে প্রকৃতপক্ষে এটি আপনাকে এখনও এই ছোট্ট ঝাঁকুনির আউটপুট দিচ্ছে আমি নিশ্চিত যে আপনি কেন এই ঝাঁকুনির আউটপুটটি আসে তা আপনি প্রশংসা করেন এবং আপনি যদি শেষ শ্রেণিতে আমরা যা আলোচনা করেছি তা ফিরে যান তবে এটি খালি বর্তমান প্রবর্তকের অধিকারের কারণে আপনি এখানে দেখেছেন এটিই সূচক এবং এটিই প্রকৃত সূচক উত্সাহী রূপান্তরকারী এবং সূচক মাধ্যমে প্রবাহিত বর্তমান আসলে আপনাকে এই তরঙ্গ প্রকৃতি দিচ্ছে এবং আপনি স্থিতিশীল করতে চেয়েছিলেন সুতরাং এটি অপেক্ষা করা উচিত যতক্ষণ না এটি কোনও ভাল মানের স্থায়িত্ব না হয় তাই নিয়ামকের আউটপুট ব্যবহার শুরু করুন প্রকৃতপক্ষে আপনি এই আসল ফলাফলগুলিতে মূলত সমাপ্ত হওয়ার আগে আপনি অনেকগুলি আকর্ষণীয় কাজ করতে পারেন উদাহরণস্বরূপ আপনি এই ইনপুট ঠিক আছে আপনি এই ইনপুটটি এতে পরিবর্তন করেন কারণ এটি ইভেন্ট এমনকি শুরু হতে পারে 250 মিলি ভোল্ট এটিকে কম ভোল্টেজে রেখে দেয় দেখুন কী ঘটে Vout বাস্তবে অনেক পরে স্থির হয় প্রকৃতপক্ষে আমার কিছু পরীক্ষায় যা আমি পরে এক বিন্দুতে নির্ধারণ করি এখানে 33 পাওয়া আসলে অনেক পরে আসে যা আপনি দেখবেন যে 16 ভোল্ট আস্তে আস্তে বেড়ে চলেছে 33 এ আউটপুট এটি প্রদর্শিত হতে পারে ইতিমধ্যে আপনি যে এলডিও আউটপুটটি দেখতে পাচ্ছেন তা ইতিমধ্যে আসবে এবং এটি আপনাকে 22 দেবে সুতরাং এটি দুর্দান্ত জিনিস যা আপনি ইতিমধ্যে মাইক্রো নিয়ামকটি স্যুইচ করার জন্য এবং অন্যান্য কাজ করার জন্য এটি ব্যবহার শুরু করতে পারেন এটি একটি জিনিস এলটিসি 3105 এই জ্বালানী সংগ্রহের চিপগুলির মধ্যে অর্ধেক অংশে সাধারণত অন্য বৈশিষ্ট্যটি হল ভোল্টেজের আওতাধীন কেন এটি গুরুত্বপূর্ণ কারণ ইনপুট পাওয়ার উত্স অনুপস্থিত থাকতে পারে বর্ধিত সময়কালের জন্য যখন ইনপুট পাওয়ার যেমন একটি সেট আপনি এখানে দেখেন এই সিমুলেশন ছবিতে এই ইনপুট শক্তিটি এখানে রয়েছে তবে যদি ইনপুট শক্তিটি এই বিশেষত এক থাকে তবে এটি যদি কোনও বর্ধিত সময়ের জন্য না থাকে তবে আমরা এই আউটপুটটি চাই না অদৃশ্য হয়ে যাওয়া কারণ এই এলটিসি এখন এই স্থানে শক্তিটিকে এটি গ্রহণ করতে পারে ঠিক আছে আমরা চাই না যে পাওয়ার ফ্লোটটি এমনভাবে ঘটে এবং এখানে বিদ্যুতের আউটপুট হ্রাস পায় সুতরাং আপনি এটিকে একটি সম্পূর্ণ শাটডাউন অবস্থায় রাখতে চান যেমন আউটপুট যাই থাকুক না কেন আমরা চাই না যে এলটিসি বিপরীত হ্রাসে শক্তি আঁকতে পারে এবং আউটপুট ভোল্টেজকে নামিয়ে আনতে পারে যা মূলত ভোল্টেজ লক আউটের আওতায় থাকে এই রূপান্তরকারী চিপ রূপান্তরকারীটি আসলে চিপটি অবশ্যই একটি স্থিতিশীল কিনা তা নিশ্চিত করার জন্য আমি এখানে এখানে লিখেছি বলে একটি সম্পূর্ণ বন্ধ করতে হবে অবশেষে আমি এই ছোট গল্পটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যে এমবেডেড সিস্টেম ইলেক্ট্রনিক্সগুলিতে কাজ করব তা আসলে অঙ্কন করা হবে আপনি যদি এলটিসি আউটপুট নেন তবে আমরা 33 ভোল্ট হিসাবে দেখেছি এবং যদি আপনি কোনও সংক্রমণের কাজ করেন তবে আপনি কিছু সংবেদনশীল গণনা করেন এবং তারপরে কোনও যোগাযোগ করেন আপনার খুব কম সময়ের জন্য 1 থেকে 4 মিলি সেকেন্ডের জন্য 20 থেকে 35 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনও প্রয়োজন হবে যা আপনাকে প্রায় বিদ্যুতের প্রয়োজনের একটি বিদ্যুৎ খরচ না পাওয়ার উপরোক্ত বিদ্যুতের প্রয়োজনের প্রকৃতপক্ষে এটি সত্যিকারের 70 মিলি ওয়াট বা এর মতো আপনার প্রয়োজন হতে পারে যদি আমরা ঘুমের জন্য মাইক্রোকন্ট্রোলারটি রাখি তবে আপনার ঘুমের স্রোতগুলি সাধারণত 4 মাইক্রো অ্যাম্পিয়ারের প্রয়োজন হতে পারে কোনও পাওয়ার ডানদিকে 12 থেকে 15 মাইক্রো ওয়াটের মধ্যে যে কোনও জায়গায় আপনার প্রয়োজন হতে পারে সুতরাং এই বিদ্যুতের প্রয়োজনীয়তা 70 এর পিক পাওয়ার প্রয়োজন 15 মিলি ওয়াটের ঘুমের প্রয়োজনের ফলে এগুলি আপনার প্যানেলের ডানদিকের আকারটি ঠিক কী হওয়া উচিত তা নির্ধারণ করে সুতরাং এটিই আমি বাড়িটি পেতে চেয়েছিলাম যে আপনার প্যানেলের আকার নির্ধারণ করা নির্ভর করবে আপনি কীভাবে আপনার বিদ্যুৎ পরিচালনার অ্যালগরিদম ডিজাইন করেন তার উপর শক্তি সংগ্রহের সিস্টেমগুলি অর্থ সেন্সরগুলির অর্থ এটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা যা আপনার পাওয়ার ম্যানেজমেন্ট অ্যালগরিদমকে ডিজাইন করতে হবে এবং Power management কার্যত শর্ত মনিটরিং করছিল আমি আপনার সাথে ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছি যা আপনি এখন দেখতে পাচ্ছেন এটি খুব গুরুত্বপূর্ণ এটি সত্যই সমস্ত ফাঁকগুলি পূরণ করে এবং আমরা আলোচনা করেছি